নমস্কার আমরা আলোচনা করছি প্রাইসিং নিয়ে পরিষেবা ব্যবসার প্রাইসিংয়ের ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে গত সেশনে আমরা সংক্ষেপে আলোচনা করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি অনুরোধ করেছিলাম যে কিছু পরিসেবা সংস্থা যেমন ভজহরি মান্না ও ক্যালকাটা অথবা 6 বালিগঞ্জ প্লেস যারা আধুনিক পরিবেশে বাঙালি খাবার ডেলিভারি দেয় তাদের পরের দুবছরে কিরকম প্রাইসিং স্ট্যাটিজি হওয়া উচিত সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে এবং এই ধরনের পরিষেবা যেগুলো অনেকটা নিস সার্ভিস যাদের অফারিং খুব সীমিত অথবা কোন নির্দিষ্ট অফারিং অনেক কাস্টমারের জন্য তাদের প্রাইসিংএর ব্যাপারে এবং অন্য খাদ্য এবং পানীয় সরবরাহকারী দোকান কিংবা একই ধরনের অন্য আউটলেট থেকে তৈরি হওয়া চাপ এর ব্যাপারে খুব সেনসিটিভ থাকতে হয় এখন আপনি যদি এই সংস্থাগুলি সম্পর্কে না জানেন অথবা আপনি যেহেতু অন্য শহরে থাকেন আপনি আপনার শহরের কোন ফাইন ডাইনিং ধরনের রেস্টুরেন্ট এর প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়েও আপনার অ্যাসাইনমেন্ট করতে পারেন আপনি যদি হায়দ্রাবাদে থাকেন তাহলে আপনি যে কোন একটা বিখ্যাত বিরিয়ানি কিংবা কাবাব আউটলেট পছন্দ করুন যদি আপনি মুম্বাইতে থাকেন আপনি চাইনিজ রেস্টুরেন্ট যেমন মেইনল্যান্ড চায়না বা অন্য কোন ধরনের কিছু অথবা আপনি করতে পারেন ওই বিখ্যাত ম্যাঙ্গালোরিয়ান এবং সি ফুড রেস্টুরেন্ট গুলো সুতরাং আপনি কোন একটা বিশেষ ধরনের খাদ্য এবং পানীয় আউটলেট পছন্দ করুন যেটাকে আমরা একটা স্পেশালাইজড পরিষেবা বলতে পারি তারপরে আপনি চিন্তা করুন একই ধরনের অন্য স্পেশালাইজড আউটলেট অথবা অন্য ধরনের খাদ্য এবং পানীয় আউটলেট এর সাথে প্রতিদ্বন্ধিতা করতে হলে এদের প্রাইসিং স্ট্র্যাটেজি কিরকম হতে পারে আমি খাদ্য এবং কি পানীয় চুজ করছি কারণ আপনারা প্রায় সবাই এই ধরনের পরিষেবা ব্যবহার করে থাকেন এবং সেই জন্য এদের ব্যাপারে আপনারা জানবেন এবং তাই এটা আরো বেশি রেলিভেন্ট হবে যদি আপনি এই ব্যাপারে মনোযোগী হন এই অ্যাসাইনমেন্টাতে আরো ভালো করে এনালাইসিস করার জন্য আজকে আমি আপনাদের প্রাইসিং এর ব্যাপারে আরো কিছু ইনপুট এবং ধারণা দেব আমি যেরকম বলেছিলাম আমরা এখন বইয়ের চ্যাপ্টার নাম্বার 6 থেকে আলোচনা করছি সুতরাং আপনি যদি এই লেকচার শোনার সাথে সাথে বইয়ের সেই চ্যাপ্টারটা পড়েন তাহলে আপনাদের খুব সুবিধা হবে পরিষেবা প্রাইসিং এর জটিল ব্যাপার গুলো আলোচনা করার আগে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যখনই আমরা প্রাইস এর ব্যাপারে চিন্তা করি তখন আমাদের মনে আসে রুপি ডলার ইউরো পেকস ইত্যাদি কিন্তু এই ধরনের জিনিসের কনসেপ্ট আসার আগেই প্রাগৈতিহাসিক কাল থেকেই জিনিসের এবং পরিষেবার আদান প্রদান হয়ে আসছে এবং প্রথমদিকে এই ধরনের আদান প্রদান হত বার্টার পদ্ধতির মাধ্যমে

সুতরাং কাউকে যদি চুল কাটতে হয় তাহলে তাকে সেই পরিষেবার স্পেশালিস্ট এর কাছে যেতে হত এবং তাকে এই পরিষেবা দেওয়ার বদলে আপনি হয়তো বার্বার কে একটা চিকেন কিংবা কোন সবজি দিতেন সুতরাং এই ধরনের বার্টার সিস্টেম সব সময় ছিল কোন না কোন ধরনের হয়তো কোনো দুর্গম অঞ্চলে বা এখনকার দিনের আধুনিক ইকোনমিতে ও যেমন e bay এবং অন্য জায়গায় এই ধরনের এক্সচেঞ্জ হয় যেখানে ভ্যালুর ভিত্তিতে এক্সচেঞ্জ করা যায় এখানে আসল কথাটা যেটা আমাদের খেয়াল করতে হবে যে বার্টার সিস্টেম ই হোক বা পরের দিকের মানি ভিত্তিক সিস্টেম এই সবগুলোই উঠে এসেছে কোন জিনিস কেনার সময় সেই গ্রাহক তার কতটা ভ্যালু দিচ্ছে তার ভিত্তিতে তার মানে পরিষেবার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে সময়টা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ধরুন এখন খুব গরম এবং আপনার চুল খুব বেড়ে গেছে এবং আপনার এক্ষুনি চুল কাটার দরকার সুতরাং সময় এবং দরকারে ভিত্তিতে আপনার অবস্থাটা খুব ক্রিটিক্যাল সেক্ষেত্রে আপনি যেখানে সাধারণত চুল কাটেন সেই দোকানে যদি খুব বেশি ভিড় থাকে আপনি হয়তো অন্য কোনো দামি সেলুনে যাওয়ার জন্য রেডি থাকবেন তার মানে এই সময় ব্যাপারটা যেটা আমি চাইবো আপনারা কোন কনটেক্সটে এটাকে এক্সপান্ড করুন এবং আমি এই সেশনের শেষভাগে এই ব্যাপারে আরো কিছু আলোচনা করব সুতরাং এই সময় এবং কন্টেক্সটুয়াল ফ্যাক্টর কোন পরিষেবার ভ্যালু তার গ্রাহক কিভাবে দেখছে সেটাকে বদলে দিতে পারে এবং সেই জন্যই গ্রাহকের স্যাটিসফ্যাকশন এর সাথে আপস না করেও প্রাইসিংয়ের বিভিন্ন অল্টারনেটিভ হতে পারে এই ধারনাটি আমরা পরের সেশনে আরো ডিটেইলে ব্যবহার করব যখন আমরা পরিষেবা প্রাইসিংয়ের ক্ষেত্রে রেভিনিউ মানেজমেন্ট এবং ইল্ড ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব যেগুলো খুবই জটিল এবং খুবই ইন্টারেস্টিং আরেকটা জিনিস যেটা পরিষেবা প্রাইসিং এর ক্ষেত্রে হয় সেটা হল সার্ভিস প্রোভাইডার এর তরফ থেকে মাঝে মাঝে খুব বড় ভুল হয়ে যায় কারণ হঠাৎ করে হয়ে যাওয়া কোন অ্যাক্টিভিটি কে হয়তো ঠিকমতো কস্টিং করা হয়নি সুতরাং সঠিক কস্টিং অথবা অ্যাক্টিভিটি ভিত্তিক কস্টিং পরিসেবার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের তুলনায় আপনি যদি এই সামনের পিকচারটা দেখেন আপনার পরিষ্কার হয়ে যাবে যে এটা হচ্ছে কাস্টমারের কাছে অ্যাকুইজিশন কস্ট তার মানে এটা হচ্ছে প্রাইস যেটা কাস্টমার কেনার জন্য দিচ্ছে এবং এটা হচ্ছে এই পরিষেবার ভ্যালু যেটা কাস্টমারের মনে হচ্ছে সুতরাং আপনি যেমন দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা যদি উপরের লেভেলে থাকে তাহলে আপনি এই পয়েন্টটা কে আরো উপরের দিকে ঠেলে নিয়ে যেতে পারেন তার মানে আপনি আরো বেশি প্রাইস এই মার্কেট প্লেসে চার্জ করতে পারেন বা পেতে পারেন কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা দুধারী তরোয়াল কারণ এই অ্যাকুইজিশন কস্ট বা প্রাইস লেভেল এবং কাস্টমার যতটা ভ্যালু এটার মনে করছে তার মাঝখানে যদি খুব বেশি ব্যবধান থাকে সেক্ষেত্রে এটা অনেক প্রতিযোগিতা এট্রাক্ট করবে এবং সে ক্ষেত্রে প্রতিদ্বন্দিতা অনেক বেড়ে যাবে সুতরাং সাধারণত একটা ব্যালেন্স বানাতে হবে একটা মাঝখানের রাস্তা ধরতে হবে এবং দেখতে হবে যাতে বেস্ট প্রাইস টা পাওয়া যায় কারণ সার্ভিস প্রোভাইডার হিসাবে আপনার কস্ট মোটামুটি এই জায়গাতে হবে সুতরাং আপনি চাইবেন এই ব্যবধান টাকে ম্যাক্সিমাইজ করতে তার মানে যে প্রাইসটা আপনি পাচ্ছেন এবং আপনার ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট এর সাথে আপনার রেভিনিউয়ের ব্যবধান কত এবং ব্রেক ইভেন করার ক্ষেত্রে এটার গুরুত্ব কতটা সেটা আমরা আগে আলোচনা করেছি এখন আপনার ইন্টারনাল কস্ট এবং যে প্রাইস আপনি পাচ্ছেন তার মাঝের ব্যবধানটাকে আপনি বাড়াতে কেন চাইবেন মনে রাখবেন এটা একটা নিরর্থক খেলা হতে পারে যদি আপনি ক্রমাগত এটাকে উপরের দিকে না নিয়ে যেতে পারেন তারমানে গ্রাহকের ডিলাইট ফ্যাক্টরটা তারা যতটা ভ্যালু দেখতে পাচ্ছে এগুলিকে ক্রমাগত উপরের দিকে ঠেলে নিয়ে যেতে হবে এবং আপনার যে কস্ট সেটাকে ক্রমাগত নিচের দিকে নিয়ে যেতে হবে যাতে আপনি মাঝখানে অনেকটা জায়গা পান আপনার খেলার জন্য এবং সেই জন্য আমরা তিনটে অ্যাপ্রচ পাই এখানে যেরকম দেখানো হয়েছে কস্ট ভিত্তিক প্রাইসিং তারমানে আপনি প্রাইস ঠিক করুন আপনার কস্ট এর ভিত্তিতে এবং আমরা এক্ষুনি আলোচনা করলাম যে পরিসেবার ক্ষেত্রে আমাদের খুব সাবধান থাকতে হবে যাতে সব ধরনের কস্ট আমরা গননাতে ধরি সুতরাং পরিষেবা প্রাইসিং এর ক্ষেত্রে অ্যাক্টিভিটি ভিত্তিক কস্টিং খুব ভাল পদ্ধতি এবং সেই জন্য আপনি যখন আপনার কস্ট গুলি দেখবেন আপনি সেই কস্টগুলো দেখবেন যেগুলো আপনার ফ্রন্ট স্টেজে আছে তারমানে যেগুলো সামনাসামনি দেখা যাচ্ছে এবং তার সাথে আপনার ব্যাক এন্ন্ডে যে কস্টগুলো সেগুলোকেও দেখবেন এই ধারণাগুলো আমরা আগে আলোচনা করেছি তারমানে আপনি যদি পরিসেবার ক্ষেত্রে সব কস্ট বুঝতে চান ভাল পদ্ধতি হবে যদি আপনি সার্ভিস ব্লুপ্রিন্ট টাকে বানান এবং সেখানে ইনপুট থেকে শুরু করে ফাইনাল ডেলিভারি পর্যন্ত সব সার্ভিসকে লক্ষ্য করুন আপনি গ্রাহককে কম প্রাইস বেশি প্রাইস মাঝারি প্রাইস চার্জ করতে পারেন কিন্তু কস্ট সম্পর্কে ভালো করে না জেনে অনেক সময় আমরা খুব বড় ভুল করে ফেলি কারণ কাস্টমার ও প্রাইসটা ক্যালকুলেট করে একটা যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং অন্যটা যেটা অন্তর্নিহিত তারমানে মানিটারি কস্ট এবং বিভিন্ন নন মানিটারি কস্ট যেটা তাকে দিতে হচ্ছে যেমন ধরুন অপেক্ষা করে যে সময় যাচ্ছে যেটা এক ধরনের নন মানিটারি কস্ট কাস্টমারকে দিতে হয় অথবা কোন ঝামেলা বা কনভেনিয়েন্স ফ্যাক্টর কাস্টমার যেহেতু এটাকে বিবেচনা করে এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ভাবে সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনাকে এটাকে দেখতে হবে এক্সপ্লিসিট ভাবে তারপরে আমাদের আছে ভ্যালু ভিত্তিক প্রাইসিং তারমানে আপনার প্রাইসিং করা হচ্ছে ওই নির্দিষ্ট পরিষেবার ভ্যালু কাস্টমার কিভাবে পার্সিভ করে তার ভিত্তিতে এবং আপনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারছেন যে এই কস্ট ব্যাপারটা যেমন খুবই কোয়ান্টিটেটিভ বা যেটার গণনা করা সোজা এই ভ্যালু ব্যাপারটার মধ্যে মানিটারি এবং নন মানিটারি দুটো ভাগই আছে তারমানে কাস্টমার কিভাবে এই ভ্যালু পার্সিভ করছে সেটা ডিটারমাইন্ করা একই সাথে সাইন্স এবং আর্ট যেটা আমরা আগে আলোচনা করেছি কারণ আপনাকে গ্রাহকের সাইকোলজি তার ব্যবহার বিভিন্ন পরিবেশে বিভিন্ন অবস্থায় এবং বিভিন্ন সেগমেন্টে তার দরকার এসবই বুঝতে হবে সুতরাং যতক্ষণ না আপনি আপনার STP মানে সেগমেন্টেশন টার্গেটিং এবং আপনার টার্গেট করা মার্কেটের জন্য ভ্যালু প্রপোজিসন খুব ভালো করে বুঝতে পারছেন আপনি বুঝতে পারবেন না কারণ এর উপর ভিত্তি করেই একটা নির্দিষ্ট পরিষেবার ভ্যালু নানান ধরনের রেঞ্জ এর হতে পারে এবং আপনার প্রাইসিং মেকানিজম যাই হোক না কেন আপনার সামনে সবসময়ই এই কম্পিটিশনের রেঞ্জটা থাকছে তারমানে কম্পিটিশন কি কি অফার করছে যেটা সবসময়ই এই প্রাইস এর রেঞ্জটাকে ছোট করার চেষ্টা করছে তারমানে একভাবে দেখতে গেলে এই জায়গাটা আপনার পরিষেবার প্রাইস ঠিক করার ডোমেইন এবং আপনার কাছে একটা প্রেসার আছে যেটা আসছে কস্ট থেকে এবং অন্যদিকে প্রেসার আসছে কম্পিটিশন থেকে এবং এ দুটোর মাঝখানে যে জায়গাটাসেটা আপনি ডিটারমাইন্ করার চেষ্টা করছেন তারমানে এই যে আপনার অথবা কাস্টমারের যে কস্ট আর কাস্টমার যে ভ্যালু টা দেখছে তার মাঝে যে ব্যবধানটা সেটা আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করলাম এই ডুয়েল প্রেসার থেকে যেটা পরিষেবা প্রাইসিং এর ক্ষেত্রে থাকছে কস্ট ভিত্তিক প্রাইসিংআমি যেমন বলেছি করা উচিত খুব ভালো অ্যাক্টিভিটি ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যেখানে আপনি বিভিন্ন ধরনের গুডস এবং সার্ভিস বানানোর জটিলতার সাথে আপনার রিসোর্স এর খরচা টা কে লিঙ্ক করতে পারেন কিন্তু এটা আমি খুব পরিষ্কার এবং বড় করে অক্ষরে লিখেছি যে গ্রাহকের কাছে সে পরিষেবা থেকে কতটা ভ্যালু পেল সেটাই আসল সেটা তৈরি করতে আপনার সংস্থার কি খরচা হলো তাতে তার এসে যায় না তারমানে মোদ্দা কথাটা হল গ্রাহকের কাছে এটার কি ভ্যালু আপনার এতে কত কস্ট লাগছে সেটা সে জানতেও চায় না সুতরাং আপনাকে আপনার কস্ট নিচের দিকে নিয়ে যেতে হবে সেটাকে রিসার্ভ করতে হবে এবং গ্রাহকের মনে তার পার্সিভড ভ্যালুটাকে বাড়িয়ে যেতে হবে এখন আমি যে ভ্যালু ব্যাপারটা এক্সপ্লেইন করছিলাম মানে যে জায়গাটা যেখানে আমরা খেলতে পারি যেখানে আমরা আমাদের অ্যাটেনশন ফোকাস করব সেটা হচ্ছে গ্রাহক বেনিফিট গুলো কিভাবে পার্সিভ করছে এখানে গ্রস ভ্যালু থেকে মাইনাস করতে হবে সমস্ত পার্সিভড খরচা মানে পয়সার হিসাবে বা সময় এবং মানসিক এবং শারীরিক প্রচেষ্টার হিসাবে তার মানে এই ডায়াগ্রাম টা দেখাচ্ছে গ্রাহকের কাছে অ্যাকুইজিশন কস্ট এবং সেই তুলনায় সে যতটা ভ্যালু পার্সিভ করছে যেটাকে আমরা নেট ভ্যালু বলছি এবং গ্রাহকের সারপ্লাস হচ্ছে সে যতটা প্রাইস দিচ্ছে আর অন্য জায়গা থেকে নিলে সে যতটা প্রাইস দেওয়ার জন্য তৈরি ছিল এই দুটোর মাঝখানের ব্যবধানটা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আমরা আবার সেই ডায়াগ্রাম টাতে ফিরে যাই আমরা দেখতে পাবো যে ধরুন এটা হচ্ছে গিয়ে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আর এটা হচ্ছে গিয়ে ব্যবধানটা আর এটা হচ্ছে কাস্টমার যদি অন্য জায়গা থেকে এই পরিষেবাটি নিত তাহলে তার যত কস্ট হতো এখন কাস্টমার যদি অন্য কোথা থেকে পরিষেবাটি নিলে এই প্রাইস দিত তাহলে অবশ্যই আপনি খুব বড় একটা সারপ্লাস এনজয় করছেন কিন্তু রিয়েলিটিতে যা হয় কাস্টমারের পার্সিভড ভ্যালু যাই হোক মনে মনে কাস্টমার হয়তো খুব খুশি হয় যে সে খুব একটা ভালো ডিল পেয়েছে তারমানে পরিষেবাটি রিজেনেবল প্রাইস এর পাওয়ার জন্য তার অনেক সন্তুষ্টি হবে এবং তাহলে এই ব্যবধানটি এতটা হওয়া উচিত ছিল কিন্তু রিয়েলিটিতে কাস্টমার এটা অনুভব করতে পারে যে যদিও সে এই লেভেল পর্যন্ত খরচা করতে পারতো কিন্তু এটাকে সে ঠিক প্রাইস বলে মনে করে না আমি যেটা বলতে চাইছি যে কাস্টমারের মনে হবে যে এই ব্যবধানটা আরো অনেক ছোট হতে পারত এবং ব্যবধানটা ছোট হবে না বড় হবে সেটা ডিপেন্ড করে কন্টেক্সটুয়াল ফ্যাক্টর এর উপর তার মানে কাস্টমার যে প্রাইসটা দিলো আর অন্য কোন অপশন না থাকলে কাস্টমার যতটা পেমেন্ট করতে রাজি ছিল তার ব্যবধানটা মোটামুটি এতোটুকু রিয়েলিটিতে কাস্টমার এই পয়েন্ট পর্যন্ত যেতে পারে এবং আমি যেরকম বলেছিলাম এতটা ব্যবধান নাও থাকতে পারে কিন্তু এই ছোট ব্যবধানটা কাস্টমারের সারপ্লাস হিসাবে অর্জন করা সম্ভব এবং এই ধরনের স্ট্র্যাটেজিই আমাদের প্রয়োগ করতে হবে সুতরাং কাস্টমারের সব সময় এত ভাল ধারনা থাকে না এই লেভেল সম্পর্কে যে কোনটা পার্সিভড ভ্যালু সুতরাং কাস্টমার সাধারণত ব্যবহার করে কোন ধরনের রেফারেন্স যেমন ধরুন কোন রেস্টুরেন্টে কোনো আইটেমের মেনু প্রাইস 100 এখন আমরা IIT ফ্যাকাল্টি হিসাবে 10 পার্সেন্ট ডিসকাউন্ট পাই আশেপাশের রেস্টুরেন্টগুলোতে এবং সেটাতেই আমরা স্যাটিসফেকশন পাই এখানে পয়েন্ট টা হচ্ছে যে আমরা আমাদের পারসেপশন টা তৈরি করি ওই রেফারেন্স থেকে যেটা এখানে হচ্ছে ওই মেনুর প্রাইস অনেক সময় যেখানে এরকম রেফারেন্স পয়েন্ট পাওয়া যায় না সেখানে আমরা তুলনা করি ধরুন কোনো ম্যাগাজিনের কভার প্রাইস আমরা তুলনা করি তার সাবস্ক্রিপশন প্রাইস এর সাথে এবং আমাদের মনে হয় যে আমরা কম প্রাইসে পাচ্ছি এই সবগুলোই বিভিন্ন ধরনের রেফারেন্স এরকম কোন মেনু প্রাইস বা ম্যাগাজিনের কভার প্রাইস এর মত রেফারেন্স পয়েন্ট না পেলে কাস্টমাররা আলটিমেটলি ব্যবহার করতে পারে অন্য কম্পিটিটারের প্রাইস আসুন এখন আমরা সামারাইজ করি এক্সপ্লিসিটলি এবং ইম্প্লিসিটলি যত ধরনের কস্ট কনজ্যুমার এর হয় এখানে আছে খোজার কস্ট এখানে আছে কোন কিছু কেনা এবং পরিষেবা নেওয়া সার্ভিস প্রোভাইডার কে অ্যাপ্রচ করার আগেই কনজ্যুমারের এই খোজার কস্ট হয় এটা হচ্ছে যখন কাস্টমারের কোনো কিছুর দরকার মনে হয় এবং সে সময় অথবা কোন রেফারেন্স ব্যবহার করে এটা খুঁজে পেতে যে সে কোন ধরনের পরিষেবা নিতে চাইবে সুতরাং যে সময়টা কাস্টমার স্পেন্ট করছে গুগোল অথবা জোমাটো অথবা ফুটপান্ডা এগুলোতে সার্চ করতে আপনার পরিষেবা আউটলেট সম্পর্কে সেটা হচ্ছে গিয়ে সার্চ কস্ট এবং তারপরে এটা হচ্ছে কেনা এবং পরিষেবা এনকাউন্টার কস্ট আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি এখানে দেখুন যেখানে আপনি দিচ্ছেন টাকা সময় ফিজিক্যাল এফোর্ট সাইকোলজিকাল বার্ডেন আপনার ইন্দ্রিয়র উপর বার্ডেন এর মানে হচ্ছে আপনি ধরুন একটা রেস্টুরেন্টে বসে আছেন যেখানে টয়লেট টা খুব একটা ভালো নয় ক্লিন নয় সেটা আপনার ইন্দ্রিয়র উপর একটা বার্ডেন যদিও আপনি হয়তো সেখানে কম পয়সা খরচা করছেন অবশ্যই এছাড়া আছে কেনাকাটার পরের কস্ট গুলো যেমন ধরুন আপনার সমস্যা সলভ করার জন্য যে ফলোআপ দরকার বেশিরভাগ সময়ই আমাদের আফটার সেলস সার্ভিস কে কল করতে হয় তার মানে কেনার সময় টাকা দেওয়া ছাড়াও আরো কিছু আনুষাঙ্গিক খরচা থাকে কিছু অপারেটিং কস্ট থাকে আপনি যদি কোন পরিষেবার ব্যাপারে চিন্তা করেন যেটা আপনি হয়তো নিয়েছেন অথবা আপনি কোন পরিষেবা অফার করছেন আপনি হয়তো কোন সফটওয়্যার সার্ভিস কোম্পানিতে আছেন কিংবা কোন ইঞ্জিনিয়ারিং সার্ভিস কোম্পানিতে অথবা কনজ্যুমার সার্ভিস কোম্পানিতে আছেন আপনি এইসব এলিমেন্ট গুলোকে দেখতে পাবেন আপনার এবং আপনার সংস্থার মাঝখানে বা সার্ভিস প্রোভাইডার এবং কাস্টমার এর মাঝখানে এবং পরিশেষে আমরা পাবো কম্পিটিশন ভিত্তিক প্রাইসিং সুতরাং আমি যেমন আগে বলেছিলাম যে একটা কনস্ট্যান্ট চাপ থাকে কস্ট এর দিক থেকে এবং একটা কনস্ট্যান্ট চাপ থাকে কম্পিটিশনের দিক থেকে এবং এই দুটোর মাঝখানে যে জায়গা সেখানে আপনি আপনার প্রাইস সেট করবেন আপনি যদি আমাদের বইয়ের 144 পেজ নাম্বার দেখেন সেখানে একটা ফিগার আছে নাম্বার 66 যেটা দেখাচ্ছে যে ধরুন আপনি এক্সরে করাতে চান এবং আপনার কাছে তিনটি বিকল্প আছে ক্লিনিক A ক্লিনিক B এবং ক্লিনিক C এখন ক্লিনিক A যেটা আপনার ঘর থেকে গাড়িতে জাস্ট 1 ঘন্টা দূরে কিন্তু এটা হয়তো খুব বিখ্যাত খুব ভালো এবং খুব রিকমেন্ডেড কিন্তু এখানে পরবর্তী অ্যাপোয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে তিন সপ্তাহ পরে এবং তারা কাজ করে সকাল 9 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত এবং যেহেতু এটা খুব রিকমেন্ডেড এখানে অপেক্ষা করতে হয় প্রায় দুঘণ্টা এবং এর চার্জ হচ্ছে 450 টাকা সাধারণত আমরা জানি যে যেখানে কম প্রাইসে ভালো পরিষেবা পাওয়া যায় সেইখানে ডিমান্ড অনেক বেড়ে যায় এবং এখানে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এখন পরের বিকল্পটি হচ্ছে ক্লিনিক B যারা অফার করছে 850 টাকায় এবং এটা আপনার অফিস থেকে জাস্ট পনেরো মিনিট দূরে সেখানে পরের অ্যাপোয়েন্টমেন্ট টা পাওয়া যাচ্ছে এক সপ্তাহ পরে এবং তারা কাজ করে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সুতরাং এটা অফিস যাত্রীর পক্ষে খুব সুবিধা এবং আশা করা যায় অপেক্ষা করতে হবে 30 থেকে 40 মিনিট এবং ওরা চার্জ করবে 850 টাকা আরেকটা হচ্ছে ক্লিনিক C যেটা সবথেকে দামি এবং চার্জ করে 1050 টাকা এবং সেটা একদম আপনার কাছাকাছি আর পরের অ্যাপোয়েন্টমেন্ট টা পাওয়া যাচ্ছে পরেরদিনই এবং সেখান কাজের সময় সকাল আটটা থেকে রাত দশটা এবং সাধারণত সেখানে 50 মিনিটের বেশি অপেক্ষা করতে হয় না কারণ তারা কাজ করে অ্যাপোয়েন্টমেন্ট এর ভিত্তিতে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে 1050 টাকার বিনিময় এটা একটা এক্সক্লুসিভ পরিষেবা বা বেশি দামি প্রিমিয়াম সার্ভিস যেখানে কম সংখ্যক লোকেরা আসে সুতরাং এখানে সময় এবং এফোর্র্ট অনেক বেঁচে যাচ্ছে এবং অ্যাপোয়েন্টমেন্ট করা থাকায় আপনি যখন সেখানে পৌঁছাবেন তখন অপেক্ষা করতে হবে না তাছাড়া এটা লোকেশন হিসাবে খুব কনভেনিয়েন্ট সুতরাং এরকম একটা কম্বিনেশন থাকতে পারে তারমানে এরকম কোন এক্সক্লুসিভ এক্সরে অথবা প্যাথলজি সংস্থা সেটা কিছুটা দূরে হতে পারে কিন্তু সেখানে গেলে সময় বেঁচে যায় তারা কাজ করে অ্যাপোয়েন্টমেন্ট এর ভিত্তিতে তাদের চার্জ কিছুটা বেশি অবশ্য এই সব ক্ষেত্রেই আমরা ধরে নিচ্ছি যে পরিষেবার লেভেল x ray কোয়ালিটি ভালো মানে পরিষেবার কোয়ালিটি সম্পর্কে কোথাও কোনো অসুবিধা নেই সুতরাং সার্ভিস কোয়ালিটি যদি একই থাকে মানে কোর্ সার্ভিস যেটা হচ্ছে এক্সরে ইমেজটা যদি একই হয় তাহলে এই তিনটে প্রাইস রেঞ্জের মধ্যে মানে 450 850 এবং 1050 এর মধ্যে আপনি পছন্দ করবেন 450 কিন্তু আরো কিছু নন মানিটারি কস্ট থাকে যেমন সময় দূরত্ব পৌঁছানোর পর কতটা অপেক্ষা করতে হচ্ছে কিংবা অ্যাপোয়েন্টমেন্ট পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে ইত্যাদি এইসব নন মানিটারি কস্ট বিবেচনা করে আপনি হয়তো বেছে নেবেন 1050 বিকল্পটি এবং তাতেও আপনি খুশি থাকবেন কারণ কাছাকাছি থাকার কন্টেক্সটে এটাই সর্বোত্তম সলিউশন সুতরাং আপনি এখানে যেরকম দেখতে পাচ্ছেন কস্ট এবং কম্পিটিশনের কনস্ট্যান্ট চাপ ছাড়াও এই মানিটারি এবং নন মানিটারি কস্ট এর মাঝখানে ক্রমাগত দ্বন্দ্ব চলতে থাকে সুতরাং এই একটা কনস্ট্যান্ট দ্বন্দ্ব যেটা কনজ্যুমার এর মনের মধ্যে চলতে থাকে এবং কাস্টমারের ভ্যালু র পার্সেপশন মানে কাস্টমার পরিষেবাটি পেতে তার যতটা খরচা হয়েছে তার সাথে সে কতটা ভ্যালু পেল বা তাকে দেওয়া হলো সেটা কিভাবে বিবেচনা করে এখন এখানে আছে পরস্পর বিপরীত দুটো চাপের রেঞ্জ যেগুলো এখানে খেলা করছে এবং আরো আছে এক ধরনের ডুয়ালিটি যেটা হল মানিটারি এবং নন মানিটারি কস্ট এর মাঝে সমন্বয় করা সুতরাং প্রাইস কম্পিটিশন প্রভাবিত হয় প্রাইস ছাড়া অন্য যে কস্ট বিকল্প ব্যবহার করতে লেগে যায় মাঝে মাঝে লোকেরা বিশেষত কোন বিশ্বাস জড়িত পরিষেবাতে যেটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব যেমন ধরুন মানেজমেন্ট কনসালটেন্সি অথবা ডাক্তার অথবা আইনি পরামর্শ ব্যক্তিগত সম্পর্ক থেকে যে বিশ্বাস তৈরি হয় সেটা মানিটারি প্রাইসিং এবং ভ্যালুর সেন্স কে খুব প্রভাবিত করে তাছাড়া আমরা নন মানিটারি কস্ট যেমন সময় এবং লোকেশন এর গুরুত্ব দেখব আমরা দেখবো কিভাবে বিভিন্ন প্রাইস জোন তৈরি করা যায় এবং সেখানে ফেন্সিং দেওয়া যায় আমরা পরের লেকচারে ফোকাস করব রেভিনিউ ম্যানেজমেন্ট অথবা ইল্ড মানেজমেন্ট যেটা খুব আকর্ষণীয় জায়গা পরিষেবা বিজনেসের প্রাইসিং কনসিডারেশন এর জন্য এবং সেখানে আমাদের বুঝতে হবে যে কাস্টমারের মনে মানিটারি প্রাইস ছাড়াও ব্যক্তিগত সম্পর্কের প্রভাব ছাড়াও আমরা যে উদাহরণটা দিয়েছিলাম x ray ক্লিনিক এর সেটা আপনি যদি এগুলোর বাইরে যান কিছু ধরনের পরিষেবা আছে যেখানে এই সুইচিং কস্ট অসুবিধে এবং সময় এবং লোকেশনের নির্দিষ্টতা আমাদের সুযোগ দিতে পারে অন্য ধরনের প্রাইস সেটিং করার জন্য এই ইল্ড ম্যানেজমেন্ট অথবা রেভিনিউ ম্যানেজমেন্ট অথবা RM আমরা যেটা ছোট করে বলি সেটা এই নিচে লেখা পরিস্থিতি গুলো তে খুব এফেক্টিভ হয় যেখানে খুব হাই ফিক্সড কস্ট পরিকাঠামো যেখানে আছে তুলনামূলকভাবে ফিক্সড ক্যাপাসিটি পরিষেবার ইনভেন্টরি তার মানে পরিষেবার লোকেশনে পরিষেবা দেওয়ার সুযোগ পেরিশবল হয় যেটা বেশিরভাগ পরিষেবার ক্ষেত্রেই সত্যি ডিমান্ড ভেরিয়েবল বা অনিশ্চিত হয় সেটাও বেশিরভাগ পরিষেবার ক্ষেত্রে সত্যি কিন্তু কিছু পরিসেবার ক্ষেত্রে এটা আরও বেশি সত্যি এবং সেখানে কাস্টমারের প্রাইস সেনসিটিভিটি অনেকটাই আলাদা আলাদা হয় সুতরাং আপনি যখন একটা সাবান কিনছেন আপনি সন্ধ্যা বেলাতে যখন দোকানে অনেক ভিড় থাকবে তখনো আপনি তার জন্য বেশি দাম দিতে রাজি নন অথবা দুপুর বেলাতে যখন দোকানে খুব কম কাস্টমার থাকে তখনো আপনি সেটা কম দামে কোথাও পাবেন না সুপার মার্কেটে কোন একটা নির্দিষ্ট দিনে কিছু ব্লক ডিসকাউন্ট থাকতে পারে কিন্তু সাধারণত গুডস এর প্রাইস সময়ের সাথে ভিন্ন হয় না এবং তাই কাস্টমাররা সেনসিটিভ আপনি একই কাস্টমারকে এক প্রাইস সকালে এবং অন্য প্রাইস সন্ধা বেলা চার্জ করতে পারবেন না কিন্তু আবার অন্য ধরনের পরিষেবা আছে যেখানে কাস্টমাররা এত প্রাইস সেন্সেটিভ নয় আমি আপনাদের অনুরোধ করব এরকম ধরনের পরিষেবার কথা ভাবুন এবং যদি আপনি খুব তাড়াতাড়ি এটা করতে পারেন তাহলে আমাদের ফোরামে দুটো তিনটে সার্ভিসের নাম লিখুন যে আপনার মনে আসছে যেগুলি এই ক্রাইটেরিয়া মেনে চলে যেমন হাই ফিক্সড কস্ট তুলনামূলকভাবে ফিক্সড ক্যাপাসিটি পেরিশবল ইনভেন্টরি ভেরিয়েবল অনিশ্চিত ডিমান্ড এবং বদলাতে থাকে এরকম কাস্টমারের প্রাইস সেনসিটিভিটি আপনি যদি কালকে এগুলো নিয়ে ভাবেন যখন আমরা রেভিনিউ ম্যানেজমেন্ট বা RM নিয়ে আলোচনা করব যেটা বিভিন্ন ধরনের সুন্দর ম্যাথমেটিক্যাল মডেল ব্যবহার করে সেগুলো আপনি আরো ভালো করে বুঝতে পারবেন যদি আপনি এগুলো নিয়ে আজকে চিন্তা করেন কি ধরনের সার্ভিস আছে যেগুলো এই পাঁচটা কন্ডিশন কে মেনে চলে সুতরাং এটা হচ্ছে আপনার আজকের রাতের এসাইনমেন্ট এবং কালকে আমরা এই টপিক নিয়ে আলোচনা চালিয়ে যাব